নমস্কার ইঞ্জিনিয়ারিং গণিত 2 এর বক্তৃতায় আবার স্বাগত এবং এটি মডিউল সংখ্যা 1 ভেক্টর ক্যালকুলাস বক্তৃতা সংখ্যা 6 বিষয় গ্রীন এর উপপাদ্য Green's Theorem সুতরাং আজ আমরা গ্রীন এর উপপাদ্য নিয়ে আলোচনা করব মূলত এই উপপাদ্যটি ডাবল ইন্টিগ্রাল এবং লাইন ইন্টিগ্রালের মধ্যে রূপান্তর সম্পর্কে বলে সুতরাং শেষ বক্তৃতায় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে লাইন ইন্টিগ্রাল বা কার্ভ ইন্টিগ্রাল কি সুতরাং উপপাদ্যে ফিরে আসা যাক আমরা শুধু বিবৃতিটির পর্যালোচনা করি ধরা যাক R হল R2 এর একটি অঞ্চল সুতরাং আমরা এখন 2 মাত্রিক সমতল সম্পর্কে কথা বলছি যার সীমানা একটি সাধারণ বদ্ধ বক্ররেখা সুতরাং আমাদের R2 এর মধ্যে একটি অঞ্চল R আছে এবং যার সীমানা একটি সাধারণ বদ্ধ বক্ররেখা তার মানে বক্ররেখা নিজেকে ছেদ করে না এটি আমরা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তৃতায় আলোচনা করেছি সুতরাং কোনটি খন্ডিতভাবে মসৃণ সেই পদটি ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এখানে আরেকটি বিষয় হল ঘড়ির কাঁটার উল্টো দিকে তার মানে যখন আমরা এই বক্ররেখা অতিক্রম করেছি সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই দিক দিয়ে যাচ্ছি তখন অঞ্চল R সর্বদা ট্রেসিং দিকের বাম দিকে থাকে সুতরাং যদি আপনি এই দিকটি সন্ধান করেন তবে এই অঞ্চলটি সর্বদা বাম দিকে থাকে সুতরাং এটিকে আমরা ধনাত্মক দিকনির্দেশনা বা এখানে ঘড়ির কাঁটার অভিমুখে বলি সুতরাং যদি আমরা ধরে নিই যে এই FF1xyiF2xyj 2 টি কম্পোনেন্টের উপর আমরা এখন 2 মাত্রিক সমতল সম্পর্কে কথা বলছি এবং একটি মসৃণ ভেক্টর ক্ষেত্র হচ্ছে যার অর্থ F1 এবং F2 এই 2 টি ফাংশনই দুই চলরাশির C1 ফাংশন সুতরাং তারা অঞ্চল R এবং সীমানারও পাশাপাশি অবিচ্ছিন্ন এবং অবকলনযোগ্য তাহলে আমাদের এখানে এই আকর্ষণীয় ফলাফল হল যে এই বক্ররেখা CF⋅dr বা আমরা CF1dxF2dy কে সংজ্ঞায়িত করতে পারি যদি আমরা এটি কম্পোনেন্ট অনুসারে লিখি সুতরাং এই কার্ভ ইন্টিগ্রাল এই ডাবল ইন্টিগ্রালের সমান সুতরাং এই ডাবল ইন্টিগ্রালটি এই ডোমেইন R এর উপর নেওয়া হয়েছে এবং আমাদের এখানে এই 2 টি আংশিক ডেরিভেটিভস ∬RF2∂x F1∂ydA আছে সুতরাং এই কার্ভ ইন্টিগ্রালটি এখানে এরিয়া ইন্টিগ্রালে রূপান্তরিত হয়েছে এই ডোমেইন R এর উপর সমাকলন এবং এটি লক্ষণীয় যে এইভাবে এই সমাকলনটি নিম্নলিখিত হিসাবেও লেখা যেতে পারে সুতরাং এখানে আমাদের কার্ভ ইন্টিগ্রালটি রয়েছে ডান হাতের দিকের অংশটি যা এখানে কম্পোনেন্ট অনুসারে লেখা হয়েছিল F2∂x F1∂y এবং এই ইন্টিগ্রাল অংশটি আমরা dA বা dxdy দ্বারা প্রতিস্থাপন করতে পারি এটি এই R এর উপর ডাবল ইন্টিগ্রাল সুতরাং এই সমাকলন অংশটি আমরা curlFk হিসাবেও পুনর্লিখন করতে পারি কারণ যদি আপনার মনে পড়ে যে curlFএর মান ∂x∂y∂z এর নির্ধারক ছাড়া আর কিছুই নয় এবং তারপর আমরা Fথেকে ধরা যাক F1 F2 থেকে তৃতীয় কম্পোনেন্ট যাই হোক না কেন 0 এখানে সুতরাং যদি আমরা কেবল এই k তম কম্পোনেন্টটির সাথে সামঞ্জস্য পাই কারণ এখানে আমরা k দিয়ে এই ডট প্রোডাক্টটি করছি সুতরাং আমাদের অন্য i বা j এর প্রয়োজন নেই তারা যাইহোক শূন্যই হবে i এবং j এর সাথে বসে থাকা কম্পোনেন্টগুলি যাইহোক শূন্যই হবে সুতরাং এখানে আমাদের এই k এর সাথে আমরা পাচ্ছি F2∂x F1∂y সুতরাং আমাদের এই k এর সাথে ডট প্রোডাক্ট আছে তাহলে আমরা শুধু এই পার্থক্যটি পাব যা এখানে উপপাদ্যে উল্লেখ করা হয়েছিল সুতরাং হয় আমরা এই কম্পোনেন্ট ফর্মে লিখি অথবা আমরা এই curlFk ফর্মে লিখি কারণ এই ফর্মটি পরে উচ্চ মাত্রিক পদের সাধারণীকরণের জন্য ব্যবহার করা হবে সুতরাং সেই সময়ে আমরা এই ফর্মটি আবার আলোচনা করব আমরা আবার প্রমাণে ফিরে আসছি এখানে প্রমাণের ধারণাটি সহজ সুতরাং আমরা বিবেচনা করি যে এই xy সমতলে C হল একটি সরল মসৃণ বদ্ধ বক্ররেখা এবং সেই বৈশিষ্ট্যের সাথে যে রেখাগুলি অক্ষের সমান্তরাল অর্থাৎ x অক্ষের সমান্তরাল এবং y অক্ষের সমান্তরাল যা 2 পয়েন্টের বেশি ছেদ করে না সুতরাং এই বক্ররেখার উপর আমাদের এইটুকুই সীমাবদ্ধতা আছে সুতরাং এটি হল বদ্ধ বক্ররেখা আমরা একটি সরল মসৃণ বদ্ধ বক্ররেখা বিবেচনা করেছি এবং যদি আমরা এই রেখাগুলিকে সমান্তরালভাবে অর্থাৎ x অক্ষের সমান্তরালভাবে আঁকতে পারি অথবা আমরা y অক্ষের সমান্তরালভাবে আঁকতে পারি তবে উভয় ক্ষেত্রেই সমান্তরাল রেখাগুলি এই গ্রাফকে 2 বার এর বেশি ছেদ করবে না উদাহরণস্বরূপ যদি আপনি এটি আঁকেন তবে এটি 2 বার ছেদ করছে আমরা এই দিকটি আঁকছি আবার এটি 2 বারের বেশি ছেদ করবে না সুতরাং এবং তারপর আমরা শুধু এই বক্ররেখাটি নিচের ২ টি বক্ররেখায় ভেঙ্গে ফেলি সুতরাং এখানে এই সম্পূর্ণ বক্ররেখাটি এই 2 টি রেখা x a এবং x b এর মধ্যে রয়েছে এবং আমরা এখন কি করছি আমরা এই C1 অনুমান করি যা yg1 এটিই এখানে বক্ররেখা এই বক্ররেখা x a থেকে x b এটি yg1 এবং C1 দ্বারা চিহ্নিত করা হয় আরেকটি বক্ররেখা যা এখানে এই অন্তিম বিন্দু থেকে শুরু হয় এবং এই বরাবর এই b বিন্দু পর্যন্ত যায় যাকে আমরা বলছি C2 এবং ধরা যাক যে C2এর সমীকরণ yg2 দ্বারা প্রদত্ত সুতরাং এখানে g2এর জন্য আমাদের এই x আছে যা এই b এবং a এর মধ্যে অবস্থিত সুতরাং এখানে আমাদের এই x আছে যা b থেকে a পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং এখানে ঠিক তাই দেওয়া আছে এখন প্রদত্ত বদ্ধ এই সরল বদ্ধ বক্ররেখা C হল এই 2 এর মিলন কারণ এটি এই সম্পূর্ণ মসৃণ বদ্ধ বক্ররেখাটিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল একটি ছিল C1 অন্যটি ছিল C2 তাহলে এখন আমরা এখানে কি করব আমরা F1∂y কে সমাকলন করি কারণ এটি এই ফলাফলের একটি অংশ ছিল যখন আমাদের এই কার্ভ ইন্টিগ্রালটি ডাবল ইন্টিগ্রাল হয় তাই আমরা y এর সাপেক্ষে F1∂y কে সমাকলন করি yg1 থেকে yg2 এর মধ্যে সুতরাং আমরা এটি y এর অভিমুখে করছি এবং সীমাগুলি এই বক্ররেখা থেকে এই বক্ররেখা পর্যন্ত হবে সুতরাং এই g1 থেকে g2 পর্যন্ত আমরা এই F1∂y কে y এর সাপেক্ষে সমাকলন করছি সুতরাং যেহেতু আমাদের এই ডেরিভেটিভ আছে এবং তারপরে আমরা y এর সাপেক্ষেও সমাকলন করছি তাই এটি কেবল F1 এবং তারপরে আমাদের g1 থেকে g2 পর্যন্ত সীমা রাখতে হবে এবং তারপর আমাদের এই F1আছে y কে g2দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে এবং এখানে y কে g1 দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে Refer Slide Time 831 সুতরাং y এর সাপেক্ষে F1∂y কে সমাকলন করে আমরা এই ফলাফলটি পেয়েছি এখন আমরা x এর সাপেক্ষে a থেকে b পর্যন্ত সমাকলন করব সুতরাং y এর অভিমুখে আমরা ইতিমধ্যে এই সীমানা থেকে উপরের সীমানায় সমাকলন করেছি এবং এখন x এর অভিমুখে আমাদের এখানে x a থেকে b পর্যন্ত সর্বাধিক রেঞ্জ রয়েছে সুতরাং মূলত আমরা প্রদত্ত সমগ্র অঞ্চল R এর উপর সমাকলন করছি সুতরাং এটি একটি ফলাফল এখন এখানে আমরা এটিকে ইতিমধ্যে a থেকে b পর্যন্ত x এর উপর গণনা করেছি সুতরাং এটি ছিল F1xg2 F1xg1 সুতরাং এটি a থেকে b এর উপর সমাকলন করা হয়েছে এবং এখানেও x এর জন্য a থেকে b এর উপর সমাকলন আছে সুতরাং আমরা এখানে মাত্র সীমা পরিবর্তন করেছি বিয়োগ চিহ্ন দিয়ে তাই b থেকে a এবং আমাদের F1আছে এবং শুধু লক্ষ্য করুন যে y কম্পোনেন্ট হল g2 সুতরাং যদি আমরা এখন চিত্রটি দেখি এখানে আমরা g2এ আছি যা b থেকে পরিবর্তিত হয় সুতরাং এটি x b ছিল এবং তারপর আমরা x a পর্যন্ত এই দিকে যাচ্ছি এবং y ইতিমধ্যেই g2 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এর মানে হল যে আমরা এই বক্ররেখা C2এর উপর সমাকলন করছি সুতরাং এটি বক্ররেখা C2এর উপর সমাকলন এবং একইভাবে এখানে যদি আপনি লক্ষ্য করেন এই y এখানে এই g1দ্বারা প্রতিস্থাপিত হয় সুতরাং এখানে আমরা C1বক্ররেখার উপর সমাকলন করছি সুতরাং এটি C2এর উপর সমাকলন এবং এটি ইন্টিগ্রাল লোয়ার C1 বক্ররেখা সুতরাং তাহলে আমরা দুটিকে একত্রিত করতে পারি সুতরাং এর অর্থ এই C2F1dx এবং এটি C1F1dx সুতরাং বিয়োগ চিহ্ন সহ যদি আমরা কমোন নিই তবে এর অর্থ এইটা যোগ এইটা তাই আমরা x এর সাপেক্ষে এই F1 বক্ররেখার উপর সমাকলন করছি সুতরাং এটি এই এরিয়া ইন্টিগ্রাল এর ফলাফল এটি এই সমগ্র অঞ্চল R এর উপর সমাকলন এবং ফলাফল হল এই CF1dx এবং আরেকটি পদ F1∂yছিল তাই এখন আমরা এটি পুনরাবৃত্তি করব তাই প্রথমে আমরা এখানে পেয়েছি CF1dx সুতরাং এরিয়া ইন্টিগ্রালটি হল ∬R F1∂ydA এখন অনুরূপ পদক্ষেপ আমরা F2∂y এর জন্য পুনরাবৃত্তি করব এবং প্রথমে আমরা x এর সাপেক্ষে এবং তারপর y এর সাপেক্ষে সমাকলন করব তাই এখন এইবার আমরা একই চিত্র বিবেচনা করব কিন্তু এখন আমরা y এর অভিমুখে ঠিক করব এই সীমাগুলি হল c থেকে d পর্যন্ত এবং তারপর আমাদের এই 2 টি কার্ভ h1 এবং এই h2 সুতরাং এখানে আমাদের এই h1 আছে এবং তারপর এখানে আমাদের এই h2 আছে x হল h2 এর সমান সুতরাং C1 বক্ররেখা হল xh1 এবং এটি আমাদের C1বক্ররেখা সুতরাং এখানে y এর মান c এবং d এর মধ্যে পরিবর্তিত হয় তাই y এর মান c থেকে বড় এবং d এর চেয়ে কম এবং একইভাবে এখানে y আবার c এবং d এর মধ্যে C2বক্ররেখার জন্যও কিন্তু এখানে এটি c থেকে শেষ পর্যন্ত যায় তারপর d অন্যটি d থেকে c পর্যন্ত যায় সুতরাং এখন আমরা x এর সাপেক্ষে F2∂x কে সমাকলন করব এবং তারপর y এর সাপেক্ষে সুতরাং এখানে আমাদের F2∂x আছে এবং আমরা x এর সাপেক্ষে সমাকলন করছি সুতরাং এখানে আমাদের এখন F2আছে এবং উপরের সীমা h2 এবং তারপর x এর নিম্ন সীমা হল h1 সুতরাং আবার পরিস্থিতি একই রকম সুতরাং আমরা এখন c থেকে d পর্যন্ত y এর সাপেক্ষে সমাকলন করব সুতরাং যদি আমরা c থেকে d পর্যন্ত সমাকলন করি এটি হল c থেকে d পর্যন্ত অভিব্যক্তি সুতরাং আমরা F2পাব যেখানে আমাদের h2আছে এবং এখানে আমাদের আছে h1 সুতরাং যদি আমরা এই F2বিবেচনা করি এবং আমরা ইতিমধ্যে এই x কে প্রতিস্থাপিত করি অর্থাৎ x এই h2দ্বারা প্রতিস্থাপিত হয় সুতরাং শুধু বিবেচনা করুন x কম্পোনেন্টটি h2দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সুতরাং এটি y এবং এটিও y কারণ এটি এখানে y ছিল এটিও y ছিল সুতরাং এটি h2দ্বারা প্রতিস্থাপিত হয় যার অর্থ হল আমরা এই বক্ররেখায় c থেকে d পর্যন্ত এবং তারপর এই বক্ররেখা বরাবর C2 এবং এখানে আমাদের অন্য পরিস্থিতি আছে যে এই প্রথম কম্পোনেন্ট x এই h1দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং তারপরে আমরা এই y কে c থেকে d পর্যন্ত সমাকলন করছি সুতরাং আমরা এখন এখানে পরিবর্তন করতে পারি প্লাস এবং তারপর d থেকে c পর্যন্ত সুতরাং আমাদের c থেকে d পর্যন্ত এবং তারপর C2বক্ররেখার জন্য C1 বক্ররেখার জন্য আমাদের d থেকে c পর্যন্ত আছে তার মানে আমাদের এখন একটি বদ্ধ বক্ররেখা রয়েছে c থেকে d পর্যন্ত এবং তারপর d থেকে c পর্যন্ত এই বক্ররেখা C1 এবং C2 এর উপর সুতরাং এই 2 টি ইন্টিগ্রাল মিলে আবার সমগ্র বদ্ধ বক্ররেখা তৈরি করবে যেখানে F2কে y এর সাপেক্ষে সমাকলন করা হয়েছে সুতরাং এখানে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে CF2dy∬RF2∂xdA এবং আমরা এখন এই প্রাপ্ত ফলাফলের সাথে আগের স্লাইডের প্রাপ্ত ফলাফলকে একত্রিত করব সুতরাং আমাদের এই দুটি ফলাফল আছে CF2dy∬RF2∂xdA এবং CF1dx∬R F1∂ydA এবং এখন আমরা এই 2 টি কে যোগ করতে পারি সুতরাং আমরা এই F1dxF2dy পেলাম যা এই কার্ভ ইন্টিগ্রাল F⋅dr এবং এখানে ডান দিকের অংশটি F2∂x F1∂y প্রদত্ত অঞ্চল R এর উপর সমাকলন করা হয়েছে সুতরাং এই হল গ্রীনের উপপাদ্য এই গ্রীনের উপপাদ্যের বিবৃতি এই উপসংহারে পৌঁছেছে যে এই কার্ভ ইন্টিগ্রাল যা F⋅dr হিসাবেও লেখা যেতে পারে সুতরাং এই বদ্ধ সমাকলন এই কার্ভ ইন্টিগ্রাল F⋅dr এরিয়া ইন্টিগ্রাল এর সমান এবং এই এরিয়াটি এই বক্ররেখা C দ্বারা আবদ্ধ ছাড়া আর কিছুই নয় তাই এই এরিয়াটি R সুতরাং বক্ররেখার উপর সমাকলন করার পরিবর্তে এই উপপাদ্যটি বলে যে এটি এই অঞ্চল R এর উপর সমাকলন করার সমতুল্য কিন্তু তখন এই ইন্টিগ্রান্টটি পরিবর্তিত হবে যা F2∂x F1∂yহবে সুতরাং আমরা এখানে কিছু সমস্যার পর্যালোচনা করব এক এই ভেক্টর ক্ষেত্রের জন্য গ্রীনের উপপাদ্যটি যাচাই করব যেখানে ভেক্টর ক্ষেত্রটি Fxyx yixj দ্বারা প্রদত্ত সুতরাং এখানে R অঞ্চলটি দেওয়া হয়েছে যা rtcos t isin t j দ্বারা আবদ্ধ যা একটি বৃত্ত এখানে t এর মান 0 থেকে 2 পর্যন্ত পরিবর্তিত হয় এটি একটি সম্পূর্ণ বদ্ধ বৃত্ত যা এই প্যারামেট্রিক সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় সুতরাং আমরা গ্রীনের উপপাদ্য যাচাই করতে চাই যার অর্থ হল প্রথমে আমরা এরিয়া ইন্টিগ্রাল বা লাইন ইন্টিগ্রালটি গণনা করব এবং তারপর অন্যটি দেখব এবং দেখতে পাচ্ছি যে উভয়ের মান একই সুতরাং এখানে F1আছে এই Fxy এর প্রথম কম্পোনেন্ট হল x y অর্থাৎ গ্রীনের উপপাদ্যে আমাদের F2∂x F1∂y গণনা করতে হবে সুতরাং যেহেতু এখানে মাইনাস y আছে আমাদের F1∂y 1আছে এবং এখানে F2হল x সুতরাং F2∂x হল 1 তাই যদি আমরা প্রথমেই এরিয়া ইন্টিগ্রালটি নির্ণয় করি যেখানে ইন্টিগ্রান্টটি ছিল F2∂x F1∂y সুতরাং আমাদের এখানে যা আছে তা হল সুতরাং আমাদের 2 গুণ আছে এবং এই অঞ্চল R এর উপরে এই dx dy আছে সুতরাং আমাদের এই বৃত্তটি আছে যার একক ব্যাসার্ধ এবং কেন্দ্র বিন্দু 0 তে সুতরাং এই বৃত্তটি ছিল এবং আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল r2 যেহেতু ব্যাসার্ধ এখানে শুধুই একক যার অর্থ হল বৃত্তের ক্ষেত্রফল শুধুই তাই এখানে এটি 2π এই এরিয়া ইন্টিগ্রাল অর্থাৎ এই ডাবল ইন্টিগ্রাল এর মান হল 2 এবং এখন আমরা এই F⋅dr এর মূল্যায়ন করতে পারি যা আমরা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তৃতায় শিখেছি সুতরাং এখানে Fxyx yixj তাই xcos t এটি ysin t এবং তারপর এখানে আবার এই xcos t এবং তারপর drdt সুতরাং সেখানে আমাদের এই r আছে এবং আমরা এই drdt পেতে পারি সুতরাং cos t হবে sin t এবং তারপর cos t j সুতরাং এটি হল sin t icos t j সুতরাং এটি drdt সুতরাং আমাদের Fআছে আমরা ইতিমধ্যে এই প্যারামেট্রিক ফর্মে প্রতিস্থাপন করেছি তারপর drdt এর সাথে ডট প্রোডাক্ট এবং তারপর dt এর সাপেক্ষে সমাকলন করা সুতরাং এই ডট প্রোডাক্ট হবে cos t sin t t t সুতরাং cos t sin t t t এবং এটি হল 1 সুতরাং আমরা যখন এটিকে সমাকলন করি তখন সেটি হল 2 এবং তারপর 12 তাই 2sin t cos t এখানে আমরা ½ দিয়ে ভাগ করতে পারি এবং 2 দিয়ে গুণ করতে পারি সুতরাং এই 2sin t cos t হয়ে যাবে sin 2t এবং এই 1 কে সমাকলন করে আমরা এই 2π পেয়েছি এবং তারপর আমাদের সেখানে মাইনাস চিহ্ন আছে সুতরাং sin 2t যা আবার cos 2t দেবে এবং তারপর উপরের সীমা নিম্ন সীমা যা 0 হয়ে যাবে তাই আমাদের এখানে শুধু 2π উত্তর আছে সুতরাং এটি ছিল কার্ভ ইন্টিগ্রাল যা আমাদের এই মান 2π দেয় এখানে এটি ছিল এরিয়া ইন্টিগ্রাল যা আমাদের 2π মান দেয় কখনও কখনও এই উপপাদ্যটি খুবই প্রয়োজনীয় কারণ প্রায়শই আমরা এখন পর্যবেক্ষণ করব যে এই কার্ভ ইন্টিগ্রালগুলি কিছু কিছু সমস্যার জন্য সহজতর অন্য সমস্যাগুলির জন্য এরিয়া ইন্টিগ্রালগুলি সহজতর তাই সেই অনুযায়ী আমরা এই কার্ভ ইন্টিগ্রালগুলি বা ডাবল ইন্টিগ্রালগুলি নির্ণয় করতে পারি এর ক্ষেত্রফল পেতে এই ধরনের সমাকলন পেতে এখন আরেকটি সমস্যা এখানে আমরা এই সমাকলনটির মূল্যায়ন করব এটি হল গ্রীনের উপপাদ্য ব্যবহার করে লাইন ইন্টিগ্রাল নির্ণয় করা এবং C হল একটি বর্গক্ষেত্র যা প্রথম কোয়ার্ড্রান্ট থেকে x 1 এবং y 1 রেখা দ্বারা কেটে নেওয়া হয়েছে সুতরাং আমাদের x অক্ষ আছে আমাদের y অক্ষ আছে এটি লাইন x 1 এবং ধরা যাক এটি লাইন y 1 সুতরাং এর উপর আমরা এই অঞ্চলে আছি এবং তারপর আমাদের এই বক্ররেখা আছে এই বর্গক্ষেত্রের পরিসীমা তাই আমরা এই কার্ভ ইন্টিগ্রাল এর মান পেতে চাই যদি আপনি এই বক্ররেখাগুলির উপর সঞ্চালন করেন তাই আমাদের সেখানে এই চারটি রেখা আছে এবং আমাদের এই সমাকলনটি করতে হবে তাই স্বাভাবিকভাবেই এতে এই সমাকলনগুলি চারবার থাকবে যা খুব সুবিধাজনক নাও হতে পারে সুতরাং আমরা যা করব তা হল এই গ্রীনের উপপাদ্যটি ব্যবহার করব এবং এই অঞ্চল R এ প্রয়োগ করবে সুতরাং গ্রীনের উপপাদ্য বলে যে এটি সমান হবে তাই এখানে F1dxF2dy এর কারণে আমাদের F2আছে তাই এই হল বিয়োগ চিহ্ন দিয়ে F1 এবং এই গ্রীনের উপপাদ্য বলছে যে এটি এই এরিয়া ইন্টিগ্রালের সমান হবে যা আমরা সহজেই এই আংশিক ডেরিভেটিভগুলি মূল্যায়ন করতে পারি সুতরাং F2∂x মানে আমরা পাব y এবং তারপর সেখানে F1∂y এর জন্য আমরা 2 y পাবো বিয়োগ চিহ্ন দিয়ে এছাড়াও আমাদের বিয়োগ চিহ্ন আছে এবং যা প্লাস চিহ্ন হয়ে যাবে সুতরাং আমরা এই অঞ্চলে y 2y এর সমাকলন করেছি এই অঞ্চল R যেখানে সীমা 0 থেকে 1 এবং 0 থেকে 12 এটি গণনা করা এখন খুব সহজ আমাদের এখানে 3 y আছে যার মানে 3y22 এবং তারপর উপরের সীমা হল 1 নিচেরটি 0 তাই আমরা সেখান থেকে মাত্র 1 পাব সুতরাং আমাদের 32 আছে এটি 3y22 এবং তারপরে আমাদের 0 থেকে 1 সীমা আছে অন্যটিও মাত্র 1 হবে তাই এখানে আমাদের উত্তর 32 সুতরাং উদাহরণস্বরূপ যদি আপনি এই কার্ভ ইন্টিগ্রালটি করেন এই 4 টি বক্ররেখার উপর 4 টি রেখার উপর তাহলে স্বাভাবিকভাবেই এটি এত সহজ হবে না যতটা সহজে আমরা এই ডাবল ইন্টিগ্রালটি গণনা করেছি ঠিক আছে তাই আরেকটি সমস্যা যেখানে আমরা মূল্যায়ন করব বা দেখাব যে এই ক্ষেত্রটি একটি সাধারণ বদ্ধ বক্ররেখা দ্বারা আবদ্ধ সুতরাং যদি আমাদের একটি সরল বদ্ধ বক্ররেখা থাকে এবং আমরা দেখাব যে যে কোনও সাধারণ বদ্ধ বক্ররেখা C এর এই ক্ষেত্রফলটিকে এই সমাকলন দ্বারা গণনা করা যেতে পারে যা xdy ydx এর সমাকলন এবং এই গুণক 12 সুতরাং গ্রীনের উপপাদ্য অনুসারে এই লাইন ইন্টিগ্রাল যেখানে আমরা এই F2নেব এবং এটি F1 হবে বিয়োগ চিহ্নের সাথে অর্থাৎ ½ যা ইতিমধ্যে আছে সুতরাং আমরা ½ নিয়েছি এবং এই হল গ্রীনের উপপাদ্য যা F2∂x F1∂ydxdy বলে সুতরাং এটি ½ এবং তারপর F2∂x যার মান 1 এবং তারপর F1∂y এর মান 1 হবে কিন্তু সেখানে বিয়োগ চিহ্ন ছিল তাই অর্থাৎ এখানে প্লাস হবে সুতরাং এটি এই অঞ্চল R এর উপর dx dy এবং এটি এই অঞ্চলের ক্ষেত্রফল ব্যতীত আর কিছুই নয় যা সরল বদ্ধ বক্ররেখা C দ্বারা আচ্ছাদিত বা আবদ্ধ সুতরাং এটি R এর ক্ষেত্রফল সুতরাং আমরা এটাই প্রমাণ করতে চাই যে এই ক্ষেত্রফলটি এই সমাকলন দ্বারা গণনা করা যেতে পারে যা 12Cxdy ydx সুতরাং এই লাইন ইন্টিগ্রাল দ্বারা ক্ষেত্রফলটি গণনা করা যেতে পারে যা আমরা পরবর্তী উদাহরণে দেখব শুধু এটি প্রদর্শন করার জন্য গ্রীনের উপপাদ্য ব্যবহার করে উপবৃত্ত xacos ybsin এর ক্ষেত্রফল নির্ণয় করো সুতরাং এখানে এই গ্রীনের উপপাদ্যটি ব্যবহার করে সমাধানটি হল আমরা উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম পূর্ববর্তী উদাহরণে আমরা দেখেছি যে এই উপবৃত্তের উপর 12Cxdy ydxদিয়ে ক্ষেত্রফলটি নির্ণয় করা সম্ভব যা এই ক্ষেত্রে আমরা করতে পারি সুতরাং এখানে এই হল আমাদের C তাই আসুন আমরা এই xdy ydx এর সমাকলন করি সুতরাং আসুন আমরা সরাসরি এই লাইন ইন্টিগ্রালটির মান নির্ণয় করি আমাদের ইতিমধ্যে xacos ybsin আছে সুতরাং xacos এবং তারপর dy আছে আমরা এখান থেকে পেতে পারি যে dybcos θ dθ তারপর আমাদের আছে y ybsin এবং dx এর মান এখান থেকেই পাওয়া যাবে আমরা পাব সুতরাং এই সমাকলনটি আমরা নির্ণয় করতে পারি এখানে আমরা ab কমোন নিতে পারি আমাদের θ আছে সুতরাং মান হল 12ab×2π কিন্তু ½ এবং 2 পরস্পর বাতিল হয়ে যাবে সুতরাং আমরা abপাব যা একটি সাধারণ ফলাফল যে এই উপবৃত্ত xacos ybsin এর ক্ষেত্রফলটি ab ছাড়া আর কিছুই নয় সুতরাং এখন আমরা এই কার্ভ ইন্টিগ্রালটির মূল্যায়ন করব যেখানে C হল এই x 0 থেকে 1 দ্বারা প্রদত্ত সীমানা এবং তারপর এই y এর মান হল 2x2এবং 2 x এর মধ্যে সুতরাং আমাদের এখানে পরিস্থিতি হল আমরা এই 2x2সমান y এবং তারপর y সমান x এর দ্বারা আবদ্ধ এই অঞ্চলের কথা বলছি এই রেখাটি y x এবং এই দুইয়ের মধ্যবর্তী ক্ষেত্রফল যা আমরা এই সীমানা দ্বারা আবৃত করতে চাই যেখানে এই কার্ভ ইন্টিগ্রালটি নেওয়া হচ্ছে সুতরাং গ্রীনের উপপাদ্য ব্যবহার করে আমরা এই কার্ভ ইন্টিগ্রালকে এই আংশিক ডেরিভেটিভের পার্থক্যের সাহায্যে এরিয়া ইন্টিগ্রালে রূপান্তরিত করতে পারি এবং তারপর আমরা সহজেই দেখতে পাব যে আমাদের F2হল 2 x y x এর সাপেক্ষে F2 এর ডিফারেন্সিয়েশন তাই আমরা এখানে 2 y পাবো এবং এখান থেকে আমরা এই F1yপাবো যার ফল হচ্ছে 2 y সুতরাং আমাদের 2y 2ydxdy আছে এবং এটি বাতিল হয়ে যাচ্ছে সুতরাং আমাদের 0 আছে সুতরাং এই কার্ভ ইন্টিগ্রাল অর্থাৎ এই বদ্ধ লাইন ইন্টিগ্রাল এর মান হল 0 কিন্তু একটি জিনিস শুধু মনে রাখতে হবে যে এখানে x2y2dx2xydy এই ভেক্টর ক্ষেত্রটিকে এই স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হিসাবে লেখা যেতে পারে এবং এর মানে হল যা আমরা ইতিমধ্যে অধ্যয়ন করেছি এটি হল রক্ষণশীল ভেক্টর ক্ষেত্র সুতরাং এটাও লক্ষ্য করা উচিত যে যদি ভেক্টর ক্ষেত্রটি রক্ষণশীল হয় তাহলে যেকোনো বদ্ধ পথ বরাবর এটি ছিল আমাদের বিবেচনা করা একটি বদ্ধ পথ কিন্তু আমরা অন্য কোনও বদ্ধ পথও নিতে পারি এবং সেই মান শূন্য হবে কারণ এই হলো সেই আদর্শ ফলাফল যা আমরা আগে শিখেছি সুতরাং এখানে ঠিক সেটাই ঘটছে কারণ এটি রক্ষণশীল ভেক্টর ক্ষেত্র এবং আমরা এই বদ্ধ বক্ররেখার উপর সমাকলন করছি তাই স্বাভাবিকভাবেই এটি 0 হবে আমরা এই বক্তৃতাটি শেষ করার আগে একটি সংক্ষিপ্ত নোট সুতরাং আসুন আমরা এখানে এই ভেক্টর ক্ষেত্রটি বিবেচনা করি যা yx2y2ixx2y2j এই অভিব্যক্তি দ্বারা প্রদত্ত এবং ক্ষেত্রফলটি x2y2≤1 এই ডিস্কের ভিতরের অংশ দ্বারা প্রদত্ত সুতরাং আমরা এই বৃত্তটিকে xcos ysin দ্বারা প্যারামিটারাইজ করতে পারি এবং আমরা এই বক্ররেখাটিকে cos isin j এই একক চলরাশির ভেক্টর ফাংশনের পরিপ্রেক্ষিতে লিখতে পারি এবং তারপর আমরা drdθগণনা করতে পারি কারণ এই কার্ভ ইন্টিগ্রালে আমাদের এটি গণনা করতে হবে যাতে আমাদের sin icos j থাকবে সুতরাং আমরা F⋅drগণনা করতে পারি তাই এখানে আমরা xcos ysin কে প্রতিস্থাপন করব সুতরাং y হল sin বিয়োগ চিহ্ন সহ এবং x2y2হয়ে যাবে 1 এবং তারপরে আমাদের ডট প্রোডাক্ট আছে তাই এই প্রথম কম্পোনেন্টটি sin থাকবে তারপর এখানে আমাদের দ্বিতীয় কম্পোনেন্ট আছে যখন আমরা এই sin cos কে প্রতিস্থাপন করব আমরা xcos পাব এবং তারপর এই drdθ থেকে এই cos পাব সুতরাং এই সমাকলন যা আমরা নির্ণয় করতে পারি এর মান 2 হবে অন্যদিকে যদি আমরা এই গ্রীনের উপপাদ্য ব্যবহার করে এই এরিয়া ইন্টিগ্রালটিকে গণনা করি তাহলে আমরা এই F2 এর আংশিক ডেরিভেটিভ এবং তারপর এই F1 এর আংশিক ডেরিভেটিভ পেয়ে যাব যা সমস্যাটিতে দেওয়া হয়েছে এবং যদি আপনি তা করেন তাহলে আমরা এই আংশিক ডিফারেন্সিয়েশন করতে পারি এবং তারপর আমরা লক্ষ্য করব যে এটি 0 হতে চলেছে কারণ এখানে আমরা x2y2পাবো যখন এখানে আপনি x2 y2পাবেন সুতরাং এটি বাতিল হয়ে যাবে এবং আমরা এই মান 0 পাব সুতরাং এখানে আমরা এই মান 2π পেয়েছি এবং এই এরিয়া ইন্টিগ্রালের জন্য আমরা এর মান শূন্য পেয়েছি তাহলে এই গ্রীনের উপপাদ্যটি প্রযোজ্য না হওয়ায় সমস্যা কী এই ক্ষেত্রে কেন এই দুটি মান একই নয় কারণটি সুস্পষ্ট কারণ যদি আপনি আবার এই R কে বিবেচনা করেন যা এই বৃত্ত দ্বারা আবদ্ধ এবং যদি আমরা এখানে মনোযোগ সহকারে লক্ষ্য করি তাহলে দেখব যে এটি x2y20 লেখা হয়েছে সুতরাং 0 এখানে R অঞ্চলের অংশের অংশ নয় এটি এই অঞ্চল কিন্তু এটি 0 ব্যতীত সুতরাং আমরা এই সাধারণ বদ্ধ বক্ররেখা দ্বারা আচ্ছাদিত সমগ্র অঞ্চলকে আবৃত করছি না যা এই xcos ysin বৃত্ত দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং গ্রীনের উপপাদ্য বলছে যে আমাদেরকে R অঞ্চলের উপর সমাকলন করতে হবে যা বদ্ধ বক্ররেখা দ্বারা আবদ্ধ সুতরাং এখানে এই বিন্দুটি ডোমেইনের অন্তর্ভুক্ত নয় কারণ এটি প্রকৃতপক্ষে 00 বিন্দুতে সংজ্ঞায়িত করা হয়নি অতএব এটি ডোমেইনের অংশ ছিল না এবং তাই এটি প্রযোজ্য নয় সুতরাং এটি গ্রীনের উপপাদ্যের বিরোধিতা করে না তবে কেবলমাত্র গ্রীনের উপপাদ্যটি প্রযোজ্য নয় কারণ 0 ডোমেনের অংশ নয় সুতরাং এই বক্তৃতাটি প্রস্তুত করার জন্য আমরা এই রেফারেন্সগুলি ব্যবহার করেছি এবং উপসংহারে বলা যায় আমরা এই গ্রীনের উপপাদ্যটি শিখেছি যা বলে যে কার্ভ ইন্টিগ্রালকে এরিয়া ইন্টিগ্রাল হিসাবে লেখা যেতে পারে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে আপনার এখানে একটি বক্ররেখা আছে আসুন আমরা তাকে C বলি তাহলে যদি এটি সমগ্র অঞ্চল R হয় কোনও বিন্দু বাদ না রেখে তবেই এটি প্রযোজ্য হবে এই কার্ভ ইন্টিগ্রালকে এই ডাবল ইন্টিগ্রাল বা অন্য উপায়ের সাহায্যে গণনা করা যেতে পারে যদি কার্ভ ইন্টিগ্রাল করা সহজ হয় আমরা কার্ভ ইন্টিগ্রালের সাহায্যে এরকম এরিয়া ইন্টিগ্রাল নির্ণয় করতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা পরবর্তী লেকচারে ব্যবহার করা হবে যে এই কার্ভ ইন্টিগ্রালকে curlFk আকারেও লেখা যেতে পারে এবং মানদণ্ডটি আমাদের xy সমতলের লম্ব ছিল সুতরাং আমাদের xy সমতল ছিল যেখানে আমরা এখন এখানে কাজ করছি এটি 2 মাত্রিক সমতল এবং এই kএর অভিমুখটি xy সমতলে দেওয়া এই ডোমেনের সাথে লম্ব ছিল সুতরাং যদি আমরা এই সমতলের লম্ব দিয়ে এই ডট প্রোডাক্টটি করি তাহলে আমরা এই এরিয়া ইন্টিগ্রালের ইন্টিগ্রান্টটি হুবহু পাই সুতরাং এই হল এই বক্তৃতার সারমর্ম এবং আপনাদের মনোযোগের জন্য আপনাদের অনেক ধন্যবাদ